আমরা আধান বণ্টনের শক্তি নিয়ে কথা বলছি আগের দুটি পাঠক্রমে আমরা যা দেখেছি তা হল আধান বণ্টনের শক্তি হল 1 বাই 2 v r গুন রো r d v অথবা 1 বাই 2 গুন 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান দুবার ইন্টিগ্রেশান রো r রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম d v d v প্রাইম এই যা আমরা আগে শিখেছি আমাদের ইলেক্ট্রোস্ট্যাটিক্স এও ভাবতে হবে এই গুলি তড়িৎ ক্ষেত্রের সাপক্ষ্যে পরে খুব ই গুরুত্বপুর্ন হয় তাই আমাদের এবার তড়িৎ ক্ষেত্রের সাপক্ষ্যে ভাবতে হবে অতএব আমাদের যদি আধান বণ্টন ও সীমানা শর্ত গুলি জানা থাকে আমরা তড়িৎ ক্ষেত্র জানতে পারি আবার উলটো টাও ঠিক তড়িৎ ক্ষেত্র জানা থাকলে আমরা তার ডাইভারজেন্স জানতে পারি যার থেকে আধান বণ্টন জেনে নেওয়া যায়

তাহলে আমি ভাবতেই পারি আমি যদি ভাবি যে এই আধান বণ্টন টি তার নিজের চার পাশে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করেছে আমি ভেবে নিতেই পারি যে এই তড়িৎ ক্ষেত্রে শক্তি সঞ্চয় করে রাখা থাকবে যদিও ধারণাগতভাবে এটা ভাবার অন্য উপায় আছে আমরা তাই নিয়েই কাজ করব আসলে আমরা যা দেখব তা হল আমি বাস্তবিকেই এই শক্তি কে বর্ণনা করতে এমন ভাবে যে সেটি এই তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত আছে তার পরিবর্তে সেটি আমায় আধান ঘনত্ব প্রতি একক আয়তন এর হিসেব করতে সাহায্য করে এটি ধারণাগত ভাবে আর গুরুত্বপুর্ন হয়ে উঠবে যখন আমরা তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের তরঙ্গ প্রসারিত হওয়া নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব যে এই ক্ষেত্রগুলি যখন ছড়িয়ে পড়ে ও নতুন ক্ষেত্রের জন্ম হয় তখন শক্তি ও তার সাথেই পরিবাহিত হয় তাই এটা বোঝা খুবই জরুরি যে ক্ষেত্র শক্তি কে বহন করে নিয়ে যায় এটাই আমরা এই পাঠক্রমে করব আমরা আগে কি করেছি দেখে নিই আমরা বলেছি শক্তি আমি কিন্তু E ব্যবহার করলাম তোমরা এর সাথে তড়িৎ ক্ষেত্র কে গুলিয়ে ফেলো না এই বিভ্রান্তি দূর করতে আমি বরং একে লিখি W সম্পন্ন কাজ সমান 1 বাই 2 V r গুন রো r ইন্টিগ্রেশান টি আয়তনের ওপর এবার আমি একটি গাণিতিক কৌশল করব রো r কে আমি লিখব মাইনাস ডেল স্কয়ার V r গুন এপসাইলন 0 এটি হল পোয়াসোঁ সমীকরণ এমন করে তারপর আমি লিখব W সমান 1 বাই 2 ইন্টিগ্রেশান V r গুন ডেল স্কয়ার V r এই হল ভেক্টর dV আর মাইনাস এপসাইলন 0 থাকবে বাইরে V r ডেল স্কয়ার V r ডেল যেহেতু ডিফারেন্সিয়াল অপারেটর আমি এটা V গ্র্যাড V এর ডাইভারজেন্স হিসেবে লিখতে পারি আর এর থেকে পাবো গ্র্যাডিয়েন্ট V ডট গ্র্যাডিয়েন্ট V যোগ V ডেল স্কয়ার V তাহলে ওই V স্কয়ার এর গ্র্যাড কে আমায় বিয়োগ করতে হবে এইটা আমি তোমাদের দিচ্ছি পরীক্ষা করে দেখার জন্য ঠিক আছে শুধু খেয়াল রাখবে এই ডেল অপারেটর হল ডিফারেন্সিয়াল অপারেটর তাহলে আমি এমন লিখছি যেটা তোমরা যাচাই করবে কারণ এবার আমি সমস্ত টাই তিনটি কম্পোনেন্ট হিসেবে করব

অতএব এবার আমি সম্পন্ন কাজ হিসেবে লিখব মাইনাস এপসাইলন 0 বাই 2 ইন্টিগ্রেশান V ডেল V মাইনাস গ্র্যাড V স্কয়ার ইন্টিগ্রেশান টি আয়তনের ওপর প্রথম পদ টির জন্য আমি ডাইভারজেন্স উপপাদ্য ব্যবহার করতে পারি ডাইভারজেন্স উপপাদ্য বলে কি এটি বলে যে কোন ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স যখন আয়তনের ওপর ইন্টিগ্রেট করা হয় তার সমান হয় A ডট ds এর ইন্টিগ্রেশান যা সেই আয়তন কে ঘিরে রাখা পৃষ্ঠতল ওপরে করা আর সেই জন্য আমি এই কাজ কে লিখতে পারি মাইনাস এপসাইলন 0 বাই 2 ইন্টিগ্রেশান ভেক্টর ক্ষেত্রের পৃষ্ঠতল এর ওপরে ভেতরে আছে V গ্র্যাড V ডট ds এই মাইনাস মাইনাস কেটে যাবে থাকবে এপসাইলন 0 বাই 2 গ্র্যাড V কি হয় এই যে লাল দিয়ে আঁকলাম এটা তড়িৎ ক্ষেত্র ছাড়া কিছুই নয় তাহলে এটা হল তড়িৎ ক্ষেত্র স্কয়ার dV আমি যদি এক বিশাল অঞ্চল নিই তাহলে অনেক দূরে পৃষ্ঠতল হবে অসীমে এই V পরিবর্তিত হয় 1 বাই r এর সুত্র মেনে তড়িৎ ক্ষেত্র হল গ্র্যাড V যা পরিবর্তিত হয় 1 বাই r স্কয়ার এর সুত্র মেনে তাহলে এই পদে থাকবে 1 বাই r কিউব ds কে লেখা যায় r স্কয়ার হিসেবে তাই r যখন অসীম এর দিকে যায় এই 1 বাই r কিন্তু 0 হয়ে যায় আর সেই জন্য শক্তি বা সম্পন্ন কাজ হিসেবে আমি পেয়ে যাই এপসাইলন 0 বাই 2 ইন্টিগ্রেশান E স্কয়ার dV একেই যখন পুরো আয়তনের ওপর ইন্টিগ্রেট করা হয় আমরা পাই মোট শক্তি তাহলে দেখ এই রাশি টি নিশ্চই শক্তির ঘনত্ব এবার আমরা ভাববো যদি আধান বন্টন হয় সে ক্ষেত্রে সেটি যেই শক্তি ঘনত্বের উৎপত্তি করে সেই স্থানে যেখানে সেটি নিজেই উপস্থিত তা হবে এপসাইলন 0 বাই 2 E স্কয়ার এই যদি শক্তির ঘনত্ব হয় মোট শক্তি হবে এই শক্তি ঘনত্বের ইন্টিগ্রেশান যা সম্পুর্ন আয়তনের ওপরে করা এবার ভাব এই শক্তি টি তড়িৎ ক্ষেত্রেই রয়েছে বা তড়িৎ ক্ষেত্র টি এই শক্তি কে বহন করে নিয়ে যাচ্ছে এই ধারণার ওপরে একটি উদাহরন এর সমাধান করা যাক

তোমরা ক্লাস ১২ এ পড়েছ যে যদি একটি ধারক থাকে যার ধারকত্ব C তাকে যদি V ভোল্টেজ দেওয়া হয় এর জন্য কত শক্তি লাগবে এই হল বিভব V ধরে নাও বিভব দেওয়া হল V0 অবধি তাহলে এই হল V আধান যেটুকু আনা হয়েছে তা হল C dV ইন্টিগ্রেশান 0 থেকে V 0 অবধি যা আমাদের দেয় 1 বাই 2 C V স্কয়ার এতাই হল মোট শক্তি আমরা একটু আগেই কথা বলছিলাম শক্তি ঘনত্ব নিয়ে যা হল এপসাইলন 0 বাই 2 E স্কয়ার এবার একটি সমান্তরাল প্লেট ধারক এর শুধু মাত্র প্লেট দুটির মধ্যেই তড়িৎ ক্ষেত্র থাকে অন্যত্র তা 0 আর এই তড়িৎ ক্ষেত্রের মান হল V 0 বাই d যেখানে d হল দুটি প্লেট এর মধ্যে দুরত্ব তাই শক্তির ঘনত্ব হবে 1 বাই 2 এপসাইলন 0 V 0স্কয়ার বাই d স্কয়ার মোট শক্তি হবে ঘনত্ব গুন আয়তন যা হল প্লেট গুলির ক্ষেত্রফল গুন দুটি প্লেট এর মধ্যে দুরত্ব আর তাই তোমরা তৎক্ষণাৎ দেখতে পাচ্ছো যে C সমান হল A এপসাইলন 0 বাই d এর পরে যেই উদাহরন আমি নেব তা হল একটি শেল আধান যার আছে আধান Q এবার যদি শক্তির হিসেব করতে এই সুত্র ব্যবহার করো 1 বাই 2 V r রো r dV এই ক্ষেত্রে রো r হল পৃষ্ঠতল আধান ঘনত্ব যা আমরা লিখি সিগমা গুন ডেল্টা r এটি কিন্তু শুধু r r ভেক্টর নয় মাইনাস R এর মাত্রা হল 1 বাই r তাই সিগমা গুন ডেল্টা r মাইনাস R এর মাত্রা হবে আয়তন এর তাহলে সম্পন্ন কাজ সমান হবে 1 বাই 2 এই ইন্টিগ্রেশান এ আমি লিখলাম V r সিগমা ডেল্টা r মাইনাস R গুন 4 পাই r স্কয়ার dr যার সমান হল 1 বাই 2 R এ V গুন সিগমা গুন 4 পাই r স্কয়ার 4 পাই r স্কয়ার সিগমা হল Q তাই মোট শক্তি হবে Q স্কয়ার বাই 8 পাই এপসাইলন 0 R এটি তোমাদের চেনা ফল সেই ক্লাস 12 থেকে তাই এই হল এই উদাহরন এর শক্তি এবার একই জিনিষ আমরা তড়িৎ ক্ষেত্র ও শক্তির ঘনত্বের সাপক্ষ্যে গণনা করে দেখি তাহলে শেল টির জন্য তার বাইরে তড়িৎ ক্ষেত্রের মান হল Q বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার শেল এর ভেতরে E 0 অতএব আমি পাবো W সমান ইন্টিগ্রেশান এপসাইলন 0 বাই 2 E স্কয়ার যা আমাকে দেবে Q স্কয়ার বাই 16 পাই স্কয়ার r টু দি পাওয়ার 4 গুন 4 পাই r স্কয়ার dr ইন্টিগ্রেশান টি R থেকে অসীম অবধি কারণ ভেতরে তড়িৎ ক্ষেত্রের মান 0 এবার কিছু পদ কেটে যাবে 4 পাই টি 16 পাই স্কয়ার থেকে কেটে থাকবে শুধু 4 পাই এপসাইলন 0 কেটে থাকবে শুধু একটি এপসাইলন 0 তাই অবশেষে আমরা পাবো 1 বাই 8 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান R থেকে অসীম অবধি dr বাই r স্কয়ার যার সমান হল Q স্কয়ার বাই 8 পাই এপসাইলন 0 R এই একই উত্তর আমরা আগেও পেয়েছিলাম

সর্বশেষ উদাহরন হিসেবে আমি নেব একটি সমান আধান ঘনত্ব বিশেষ গোলক যার আধান ঘনত্ব রো এই গোলকের ব্যাসার্ধ R এই তাই আমরা আগেও সমাধান করেছিলাম 1 বাই 2 v r রো r গণনা করে এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মান হয় রো r বাই 3 এপসাইলন 0 r যখন R এর থেকে ছোট হয় ও তার মান হয় Q বাই 4 পাই এপসাইলন 0 স্কয়ার r যখন R এর থেকে বড় হয় আমি যখন ইন্টিগ্রেশান এপসাইলন 0 বাই 2 মড E স্কয়ার dV কে কষি সেটি হয় 0 থেকে অসীম অবধি মনে করো এই টুকু আমি আগের পাঠক্রমেই করেছিলাম এই ইন্টিগ্রেশান টি তাই আমি লিখতে পারি 0 থেকে R এপসাইলন 0 স্কয়ার গুন 4 পাই r স্কয়ার dr এই দ্বিতীয় ইন্টিগ্রাল টিও আমি ঠিক আগের উদাহরনে কষেছিলাম তাই এটি Q স্কয়ার বাই 8 পাই এপসাইলন 0 R ছাড়া আর কিছুই নয় কারণ সীমা হল R থেকে অসীম অবধি তাই আমি এবার শুধু এই প্রথম ইন্টিগ্রাল টি কষব যা হল এপসাইলন 0 বাই 2 ইন্টিগ্রেশান রো স্কয়ার বাই 9 এপসাইলন 0 স্কয়ার r স্কয়ার গুন 4 পাই r স্কয়ার dr 0 থেকে R আবার কিছু পদ কাটাকুটি করি এখানে থেকে গেল এপসাইলন 0 তাই আমি পেলাম 1 বাই 18 রো স্কয়ার যার সমান হল Q স্কয়ার বাই 16 পাই স্কয়ার R টু দি পাওয়ার 6 গুন 9 গুন 4 পাই বাই এপসাইলন 0 R টু দি পাওয়ার 5 বাই 5 আবার কিছু পদ কেটে যাবে এই নয় থেকে পাবো 2 4 পাই আমাকে দেবে 4 পাই R টু দি পাওয়ার 5 থেকে পাবো R আর তাই আমার কাছে পড়ে আছে 1 বাই 2 Q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 - 1 বাই 5R এটি আগের অভিব্যক্তির সাথে যোগ করলে পেয়ে যাব মোট শক্তির সেটাই করি মোট শক্তি W হল Q স্কয়ার বাই 8 পাই এপসাইলন 0 R যোগ Q স্কয়ার বাই 8 পাই এপসাইলন 0 গুন 1 বাই 5 R যা হল Q স্কয়ার বাই 8 পাই এপসাইলন 0 গুন 6 বাই 5 R মানে 3 বাই 5 Q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 R যেটি আগে পাওয়া উত্তরের সঙ্গে অভিন্ন আসলে আমি এই বক্তৃতায় তোমাদের যা বোঝাতে চেয়েছি তা হল তোমরা একটি আধান বন্টনের শক্তি কে এমন ভাবে ভাবতে পারো যে সেটি বন্টন টির দ্বারা তৈরি তড়িৎ ক্ষেত্রের মধ্যে সঞ্চিত থাকে শক্তির ঘনত্ব হয় 1 বাই 2 এপসাইলন 0 E স্কয়ার তিনটি উদাহরনের সাহায্যে তোমরা দেখেছ যে এই ধারনা থেকে গণনা করে ও সরাসরি সুত্র ব্যাবহার করে আমরা প্রতিবার একই উত্তর পেয়েছি

আমি এই বক্তৃতা শেষ করব এমন একটি বিষয় নিয়ে আলোচনা করে যেটি হয়ত তোমাদের এই পাঠক্রমে বিব্রত করেছে আর সেটি হল শেল আধানের শক্তি গণনা করার সময় আমি লিখেছিলাম শক্তি সমান মাইনাস 1 বাই 2 ইন্টিগ্রেশান V গ্র্যাড V এর ডাইভারজেন্স যোগ 1 বাই 2 ইন্টিগ্রেশান এপসাইলন 0 E স্কয়ার এই পদ টি আমাকে দিয়েছিল Q স্কয়ার বাই 8 পাই এপসাইলন 0 R আর আমি স্বাচ্ছন্দ্যে এই পদ টি কে 0 বলে দিয়েছিলাম তোমাদের মধ্যে অনেকেই হয়ত লক্ষ্য করেছিলে যে ইন্টিগ্রেশান টি r সমান ব্যসার্ধ থেকে অসীম অবধি করছিলাম তাই তোমরা নিশ্চই ভেবেছ এই পৃষ্ঠতল পদ টির কি হল কারণ ডাইভারজেন্স থেকে আমার একটি পৃষ্ঠতল পদ পাওয়ার কথা এটি আসলে খুব সূক্ষ্ম ব্যাপার এই ডাইভারজেন্স থেকে আমি পাই V গ্র্যাড V ডট ds শেল টির পৃষ্ঠতল ও অসীমে পৃষ্ঠতল মিলিয়ে তাই সেটি আমায় দেয় 0 এবার আমি তোমাদের করে দেখাব যে এটিও 0 দেয় তোমরা দেখ শেল টির পৃষ্ঠতল সামান্য ভেতরে কারণ আমি যখন ইন্টিগ্রেশান করি এই নীল পৃষ্ঠতল থেকে অসীম অবধি তো এই নীল পৃষ্ঠতল থেকে অসীম অবধি অঞ্চল টি সম্পুর্ন আধান বন্টন টি কে অন্তর্ভুক্ত করে এবার একটি শেল এর ওপরে তো বিভব ধ্রুবক হয় তাই জন্য এই ইন্টিগ্রেশান টি হয়ে যায় V বাইরে রেখে গ্র্যাড V ডট ds যা V ইন্টিগ্রেশান E ডট ds ছাড়া আর কিছুই নয় কিন্তু এই নীল শেল টি তে তো কোন আধান অন্তর্ভুক্ত নেই আর সেই জন্য গাউসের সুত্র মেনে E ডট ds 0 হয় আর সেই জন্যই এই পদ টি ও থাকেনা এটা ভেবে দেখ হয়ত পাঠক্রম টি চলার সময় এই ভাবনা তোমাদের বিব্রত করেছিল কিন্তু এবার আমি এর উত্তর তোমাদের দিয়ে দিলাম